সুপ্রভাত বন্ধুরা সুতরাং আমরা এই সপ্তাহে তৃতীয়বারে দেখা করছি যেখানে আমরা রিসিপোক্রেটিং ইঞ্জিনগুলির জন্য বাস্তব বা আসল চক্র সম্পর্কে কথা বলছি পূর্ববর্তী সপ্তাহে আমরা এয়ার স্ট্যান্ডার্ড চক্র সম্পর্কে আলোচনা করেছি আমরা এসআই ইঞ্জিনগুলির জন্য আদর্শ চক্র সম্পর্কেও কথা বলেছি এবং সেখানে আমরা বেশ কয়েকটি অনুমানকে বিবেচনা করেছি যেগুলি একটি চূড়ান্ত আদর্শ চক্র হিসাবে পরিণত করে এখন এই আলোচনার প্রথম সপ্তাহে আমরা ফুয়েল এয়ার চক্র সম্পর্কে কথা বললাম যা সেই আদর্শ চক্র বা এয়ার স্ট্যান্ডার্ড চক্রের তুলনায় উন্নত যেখানে আমরা বেশ কয়েকটি নির্দিষ্ট অনুমানকে শিথিল করেছিলাম যেজন্য আমারা বেশ কয়েকটি ব্যবহারিক দিকও বিবেচনা করতে পেরেছিলাম এবং এর ফলে আমরা ফুয়েল এয়ার চক্র থেকে যা অনুমান করতে পেরেছিলাম তা আমরা বাস্তব অনুশীলনে যা পাই তার অনেক বেশি কাছাকাছি মান পেয়েছিলাম তবে এখনও বেশ কয়েকটি বিষয় রয়েছে যা ফুয়েল এয়ার চক্রের ক্ষেত্রেও বিবেচিত হয় না এবং এটি ফুয়েল এয়ার চক্রের গননা এবং প্রকৃত চক্রের কার্যের মধ্যে এক ধরণের পার্থক্য তৈরি করে এবং আজকের আলোচনায় আমরা প্রাথমিকভাবে সেই কারণগুলির দিকে নজর রাখব যা ফুয়েল এয়ার চক্রে বিবেচিত হয় না সুতরাং এই স্লাইডটি যা আমি এর আগেও এই সপ্তাহের প্রথম আলোচনায় দেখিয়েছিলাম আসলে দ্বিতীয় আলোচনায় আমরা কেবল বাস্তব চক্রের জ্বালানী বায়ু ধারণাটি ব্যবহার করে গাণিতিক উদাহরণ গুলিতে আলোকপাত করেছি এখন আপনি দেখতে পাচ্ছেন এই অনুমানগুলিই কালো কালিতে বর্ণিত গুলি এয়ার স্ট্যান্ডার্ড চক্রের জন্য এবং নীল কালিতে লিখিতগুলি সেই অনুমানের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি সীমাবদ্ধতা এখন ফুয়েল এয়ার চক্রের ক্ষেত্রে তাদের মধ্যে বেশ কয়েকটি প্রকৃতপক্ষে তাদের মধ্যে চারটি ধারণা ইঞ্জিনের কার্যকারিতা প্রভাবিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে উপলব্ধি করেছি এবং তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে তাদের গণনা করা দরকার প্রথমটি হল সিলিন্ডার গ্যাসগুলির প্রকৃত উপাদান যেমনটি আমরা গাণিতিক উদাহরণগুলিতে দেখেছি যে আপনি ফুয়েল এয়ার চক্রে আমরা আসল রাসায়নিক বিক্রিয়া বিবেচনা করতে পারি আমরা জ্বালানী বায়ু অনুপাত জ্বলন প্রক্রিয়ার আগে জ্বালানী বায়ু মিশ্রণ দহনের পরে জ্বলনের পণ্যগুলি সম্পর্কে কথা বলতে পারি যদিও আমরা এটি নিয়ে আলোচনা করিনি তবে এই জাতীয় মিশ্রণের প্রকৃত বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে এবং তাই আমরা প্রকৃত ইঞ্জিনের অভ্যন্তরে থাকা প্রকৃত গ্যাসের উপাদান বা গ্যাসের পরিবেশ নিয়ে আলোচনা করতে পারি তারপরে আমরা একটি চক্রের অণুগুলির সংখ্যার পরিবর্তনেরও আলোচনা করতে পারি যেমন আমরা উদাহরণগুলি দেখেছি এটি সম্ভব যে কোনও রাসায়নিক বিক্রিয়া চলাকালীন আমাদের বিক্রিয়কের দিকের তুলনায় বিক্রিয়াজাতর অণুগুলির সংখ্যা বৃদ্ধি পায় বা মোল সংখ্যা হ্রাস ঘটিয়ে মোলের সংকোচন ঘটায় বা প্রসারণ এবং একটি প্রদত্ত চাপ এবং আয়তনে বা আমার বলা উচিত একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং আয়তনে চাপ মোলের সংখ্যার সাথে সমানুপাতিক এ জাতীয় আণবিক সংকোচন বা প্রসারণের সাথে সাথে চাপ পরিবর্তন হতে থাকে কোন একটি অবস্থান বিন্দুতে চাপের মানের উপর এর সরাসরি প্রভাব পরতে পারে এই জাতীয় উদাহরণগুলি আমরা পূর্ববর্তী আলোচনায় সমাধান করেছি যেখানে আমরা বিভিন্ন সংখ্যাগত সমস্যাগুলি সমাধান করেছি তৃতীয় কারণ যা এখানে বিবেচনা করা হয়েছে তা হল দহনে উৎপন্ন পদার্থের বিয়োজন সুতরাং দহনে উৎপন্ন পদার্থের বিয়োজন তা গাণিতিক সমস্যার সমাধান না করলেও তবে খুব উচ্চ তাপমাত্রায় আমরা জানি যে জ্বলনের পণ্যগুলি বিপরীত বিক্রিয়া ঘটায় যেমন কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড এবং অক্সিজেনে বিভক্ত হয়ে যেতে পারে বা জলের বাষ্প হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যেতে পারে যা তাপ শোষক বিক্রিয়া যার ফলে দহন পণ্যগুলির চূড়ান্ত তাপমাত্রা হ্রাস পায় এবং এর ফলে চাপ ও এটিকে ফুয়েল এয়ার চক্র দ্বারা এবং চতুর্থটি দ্বারা যা এয়ার স্ট্যান্ডার্ড চক্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অনুমান অর্থাৎ স্থির আপেক্ষিক তাপ যা শিথিল হয়েছে যে ফুয়েল এয়ার চক্রে আপেক্ষিক তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার উপর নির্ভরশীল ধরা হয় এবং আমরা সেখানে গানিতিক উদাহরণও করেছি তবে এই চারটি বিবেচনা বাদে এখনও বেশ কয়েকটি কারণ বাকি রয়েছে এবং তাদের মধ্যে কিছু প্রকৃতপক্ষে ইঞ্জিনের কার্যপ্রণালীকে কিছুটা প্রভাবিত করতে পারে অতএব আমরা যেমন উল্লেখ করেছি বাস্তব চক্রের জন্য তাপ দক্ষতা প্রায়শই ফুয়েল এয়ার চক্র দ্বারা গণনা করা মানের ৮০ থেকে ৯০ এর মধ্যে থাকতে দেখা যায় এবং তাই ফুয়েল এয়ার চক্র দ্বারা গণনা করা মানের তুলনায় প্রকৃত পক্ষে ১০ থেকে ২০ পার্থক্য রয়েছে মনেরাখবেন একটি প্রমাণ চক্রের মত ফুয়েল এয়ার চক্র ও একটি আদর্শ চক্র বা তাত্ত্বিক চক্র এবং একটি তাত্ত্বিক চক্র থেকে কার্যের আমরা যাই মান পাই না কেন আমাদের আরও কয়েকটি কারণ যুক্ত করতে হবে যা আমাদের প্রাপ্ত চূড়ান্ত দক্ষতা ১০ থেকে ২০ হ্রাস করে বা প্রকৃত দক্ষতা পেতে পারি এবং প্রকৃত দক্ষতা বা দক্ষতার মধ্যে পার্থক্য যে বিষয়গুলি এখনও এই স্লাইডে নীল রঙের থেকে গেছে তার কারণে আসে এবং তাদের মধ্যে অবশ্যই তাদের সকলেরই সমান গুরুত্ব নেই তবে তাদের মধ্যে কেউ কেউ এই ১০ থেকে ২০ পার্থক্যকে সত্যই প্রভাবিত করতে পারে প্রভাবশালী কারণগুলির মধ্যে একটি অন্যতম হল এই প্রগতিশীল দহন এবং অসম্পূর্ণ জ্বলন একটি দহন প্রতিক্রিয়া যা আমরা আদর্শ চক্র এবং ফুয়েল এয়ার চক্রে তাত্ক্ষণিক হিসাবে ধরে নিচ্ছি এসআই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা স্থির আয়তনে দহন হয় বলে ধরে নিই তবে এটি বাস্তবে সত্য নয় জ্বালানী এবং বায়ু মিশ্রণ এবং দহন চলাকালীন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলি জন্য তাদের কিছু পরিমাণ সময় প্রয়োজন এটি যত ছোটই হোক না কেন তবে প্রতিটি চক্রের গতিবেগ বিবেচনা করে এই সময়টি শোষণ বা সংকোচন স্ট্রোকের একটি উল্লেখযোগ্য ভগ্নাংশ হতে পারে বা আমার সংকোচন এবং প্রসারণ স্ট্রোকটি বলা উচিত এবং এছাড়াও অসম্পূর্ণ জ্বলন আমরা তাত্ত্বিকভাবে যা পাই তার চেয়ে কম পরিমাণে শক্তি মুক্তি ঘটায় এবং এটি চূড়ান্ত চাপ এবং তাপমাত্রাকেও প্রভাবিত করতে পারে সুতরাং এই দুটি খুব গুরুত্বপূর্ণ কারণ এবং এই প্রগতিশীল দহন এবং অসম্পূর্ণ দহন একসাথে এগুলিকে সাধারণত সময় অপচয় বলা হয় অথবা আমার বলা উচিত এই প্রগতিশীল দাহ এবং অসম্পূর্ণ দাহনের কারণে দক্ষতা এবং উৎপন্ন কাজের পরিমাণ হ্রাসকে সময় অপচয় হিসাবে উল্লেখ করা হয় এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি আমার বাস্তব চক্রের কার্য সম্পাদন এবং ফুয়েল এয়ার চক্রের গণনার মধ্যে পার্থক্য কে প্রধান উল্লেখযোগ্য কারণ হিসাবে চিহ্নিত করা উচিত আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হল সিলিন্ডার দেয়ালে তাপ স্থানান্তর যা ২ নম্বর চিহ্নিত করা যায় জ্বলন গ্যাসগুলি থেকে পার্শ্ববর্তী বায়ুতে তাপ স্থানান্তর কখনই থামানো যায় না আপনি যাই অপরিবাহী ব্যবহার করুন না কেন তবে সেখান থেকে কিছু পরিমাণ তাপীয় শক্তি বেরিয়ে যায় যা গ্যাসগুলির মোট সংগৃহীত শক্তি তে সরাসরি প্রভাব ফেলতে পারে যার ফলে সরাসরি এটির তাপমাত্রাকে প্রভাবিত করে সুতরাং এটি অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তৃতীয় বিষয়টি প্রায়শই এই দুটিয়ের সংমিশ্রণ হিসাবে বিবেচনা করা হয় প্রক্রিয়া চলাকালীন গ্যাসের বিনিময় এবং নিষ্কাশন প্রক্রিয়া শেষে ধাক্কা ঘটে এই দুটি একসাথে ৩ নম্বর হিসাবে চিহ্নিত করা যেতে পারে আমাদের এখনও অন্যান্য কারণ গুলি পরে আছে যেমন শোষণ এবং নিষ্কাশন প্রক্রিয়া চলাকালীন ওঠানামা আদর্শ গ্যাস আচরণ থেকে বিচ্যুতি এবং চাপের উপর ধর্ম নির্ভরতা তৈলাক্তকরণে তেল দ্বারা জ্বালানী দূষণ ইত্যাদি তবে সাধারণত এই তিনটির তুলনায় তাদের প্রভাবগুলি অনেক কম এবং অবশ্যই চতুর্থটি রয়েছে যা ঘর্ষণীয় অপচয় এখন প্রকৃত চক্র দক্ষতার দৃষ্টিতে আমরা সেখানে ঘর্ষণ বিবেচনা করি না ঘর্ষণ আসবে চূড়ান্ত ব্রেক পাওয়ার যা আমরা পেতে যাচ্ছি তখন সুতরাং এই ১ ২ ৩ হল তিনটি একবার আমরা এটি যুক্ত করি বা আমার বলা উচিত আমরা যখন এই ১ ২ এবং ৩ ফুয়েল এয়ার চক্রে যুক্ত করে আমরা যা পাই তা বাস্তব চক্র হিসেবে পরিচিত এবং তারপরে অবশেষে যখন আমরা এর মধ্যে ঘর্ষণ জনিত ক্ষয় যুক্ত করি তখন আমরা আপনার ইঞ্জিন থেকে প্রকৃত ব্রেক পাওয়ার আউটপুট পাই সাধারণত এটি লক্ষ্য করা গেছে যে আমরা যদি ফুয়েল এয়ার চক্রের কর্মদক্ষতা থেকে বাস্তব চক্রের কর্মদক্ষতা বিয়োগ করি যদি আমরা এই পার্থক্যটিকে ২০ এর মতো কিছু পরিসরের মধ্যে ধারণ করি তবে সাধারণত সময়কালীন কারণটি তার প্রায় ৬ অবদান রাখে এই তাপ স্থানান্তরটি এর প্রায় ১২ অবদান রাখে এবং ২ থেকে ৩ অবধি থাকে এই নিষ্কাশনের সময় নিচে ফেলা থেকে এবং গ্যাসের বিনিময় অন্যদের খুব সামান্য প্রভাব আছে সুতরাং আমরা যদি চক্রাকারে উপস্থাপন করি তবে ওটো এবং ডিজেল চক্র এই এয়ার স্ট্যান্ডার্ড চক্র নিয়ে আমরা আগের সপ্তাহে আলোচনা করেছি একবার আমরা চারটি উপাদান যুক্ত করলে যেটি হল সিলিন্ডার গ্যাসের সংমিশ্রণটি এক নম্বর উপাদান কার্যকর তাপমাত্রার পরিবর্তন আপেক্ষিক তাপের উপর নির্ভরশীলতা বিয়োজন এর প্রভাব এবং মোলের সংখ্যার পরিবর্তন তারপরে আমরা যা পাই তা একটি ফুয়েল এয়ার চক্র যা ও আমরা আলোচনা করেছি এবং এই সমস্ত গাণিতিক সমস্যাগুলি সমাধান করার পরে আমি নিশ্চিত যে আপনি জানে যে ফুয়েল এয়ার চক্রটিতে আমরা কী করছি বা আমরা কীভাবে বিবেচনা করছি তবে এখনও কিছু বাকী রয়েছে তাই ফুয়েল এয়ারফুয়েল এয়ার চক্রের জন্য একবার আমরা এই ৩ টি কারণকে সময় অপচয় তাপের ক্ষতি এবং নিচে ফেলার ক্ষতিগুলি যুক্ত করি এই ৩ টি একবার আমরা ফুয়েল এয়ার চক্রের সাথে যুক্ত করি তবে আমরা যা পাই তা এখানে প্রকৃত চক্র বলা হয় এই জ্বলন ক্ষতি যা উল্লেখ করা হয়েছে তা সাধারণত এই সময়ের অপচয় এর অংশ হিসাবে বিবেচিত হয় সুতরাং সময় অপচয় তাপের ক্ষতি এবং নিচে ফেলার ক্ষতিগুলি একবার ফুয়েল এয়ার চক্রের সাথে যুক্ত করলে যা আমরা পাই তা প্রকৃত চক্র বলা হয় এবং আসল চক্র থেকে একবার আমরা ঘাটতিজনিত ক্ষয়গুলি বিয়োগ করি এটি আমাদের চূড়ান্ত প্রয়োজনীয় কার্য দেয় সুতরাং প্রকৃত চক্রের দক্ষতা গণনা করার সময় আমরা ঘর্ষণ বিবেচনা করি না কারণ আমরা সাধারণত ইঞ্জিন থেকে মোট আউটপুট বিবেচনা করি এবং একবার আমরা মোট আউটপুট থেকে ঘর্ষণ জনিত ক্ষয় গুলি বিয়োগ করি যা আমরা পাই তা হল মোট আউটপুট যেটা হলো এই প্রয়োজনীয় কাজ সুতরাং আসুন আমরা এই তিনটি ক্ষতির বিষয়ে দ্রুত কথা বলি প্রথমটি সময় অপচয় এর কারণ যেমনটি আমি উল্লেখ করেছি যে জ্বালানি এবং বায়ুর মিশ্রন হতে কিছু পরিমাণ সময় অপচয় হওয়াকে সময় অপচয় বোঝায় জটিল চিত্রটি দেখার আগে এই চিত্রটি দেখুন কেবল এই বিন্দুটি দেখুন বা ১ ২ ৩ ৪ ১ দ্বারা গঠিত চক্রটি একবার দেখুন সুতরাং এটি ১ ২ ৩ ৪ এবং এটি ১ এ ফিরে আসে এটি ফুয়েল এয়ার চক্র এই ১ ২ ৩ ৪ ১ ফুয়েল এয়ার চক্রকে বোঝায় এবং যেমন আমরা ফুয়েল এয়ার চক্রের ক্ষেত্রে ও দেখতে পাচ্ছি তা আমার কাছে দহন প্রক্রিয়াটিকে তাত্ক্ষণিকভাবে ঘটে যা ২ নং বিন্দুতে স্ফুলকিটি সরবরাহ করা হচ্ছে এবং পিস্টন সরা শুরু হওয়ার আগেই পুরো দহন সম্পূর্ণ তাৎক্ষণিকভাবে হওয়ায় তাপমাত্রা এবং চাপের মান খুব বৃদ্ধি পায় এটি ৩নং বিন্দুতে সর্বাধিক চাপ তবে কার্যতঃ পিস্টনের পর্যাপ্ত পরিমাণে চলাচলের জন্য বা আমার বলা উচিত পিস্টনের সাথে ক্র্যাঙ্কের চলাচলের জন্য বা দহন প্রক্রিয়া টির জন্য কিছু পরিমাণ সময়ের প্রয়োজন হয় এটি সাধারণত দেখা গেছে যে স্ফুলকিটি শুরু করা থেকে এর পুরো দহন প্রতিক্রিয়াটি সম্পূর্ণ হতে ক্র্যাঙ্কের প্রায় ৩০ থেকে ৪০০ ঘূর্ণন প্রয়োজন সুতরাং ৩০ থেকে ৪০০ ক্র্যাঙ্কের ঘূর্ণন এবং এর ফলে পিস্টন এর সমতুল্য চলাচল হয় আপনাকে মনে রাখতে হবে ১৮০0 ক্র্যাঙ্কের ঘূর্ণন একটি স্ট্রোকের সমান তাই এটি কোনও ছোট ভগ্নাংশ নয় অবশ্যই আমরা এখানে স্ট্রোকের এক পঞ্চমাংশ থেকে এক ষষ্ঠাংশ সম্পর্কে কথা বলছি যা পিস্টন চলাচলে একটি উল্লেখযোগ্য ভগ্নাংশ হতে পারে এবং ফলস্বরূপ যে ন্যূনতম আয়তন এবং সর্বাধিক চাপের উপস্থিতির মধ্যে সামঞ্জস্য থাকে না যেমন আপনি দেখতে পাচ্ছেন যে a বিন্দুতে স্ফুলকি সরবরাহ করা হলে তবে পিস্টন তখনও শীর্ষ ডেড সেন্টারের দিকে এগিয়ে গিয়ে আয়তন কমাতে থাকে এবং পাশাপাশি দহনও অব্যাহত রয়েছে সুতরাং দহন প্রক্রিয়াটি a নম্বর বিন্দু থেকে শুরু হয় এটি চলতে থাকে এবং c নম্বর বিন্দুতে শেষ হয় এখানে সমাপ্ত এই পুরো সময়কালে চাপ এবং তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পেতে থাকে এখন c নং বিন্দুটি তে সিস্টেমটি তার সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছেছে অর্থাৎ দহন থেকে যে পরিমাণ শক্তি মুক্তি পেতে পারত তা মুক্তি পেয়েছে এবং দরকারী কাজ বা উৎপাদনের জন্য উপলব্ধ তবে এখন এই c বিন্দুটি দেখুন c বিন্দুতে চাপ ফুয়েল এয়ার চক্র নিয়ে কাজ করায় যা পাওয়া যেত তার চেয়ে নীচে চাপে উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস ঘটেছে এবং চাপটি হ্রাস হওয়ার সাথে সাথে এর সম্পর্কিত প্রসারণের কাজটিও অনেক কম হবে যদি আমরা c' দিয়ে একটি আইসেন্ট্রপিক রেখা আঁকি তবে এই নির্দিষ্ট বিন্দুযুক্ত রেখাটি পেতাম তবে আরও কিছু অপচয় রয়েছে যা আমরা যুক্ত করব যা আমাদের আরও কিছু ক্ষতি করে প্রকৃত চক্র প্রদান করে সুতরাং c বিন্দু তে চাপ কম এবং c বিন্দুর পরিমাণটিও সম্ভাব্য সর্বনিম্ন আয়তন নয় বরং এটি কিছুটা বেশি কারণ এটি সম্ভাব্যতম ক্ষুদ্রতম অঞ্চল এবং আপনার বিন্দুগুলিএখানে কোথাও হতে পারে এর অর্থ আমরা চূড়ান্ত বা সর্বাধিক চাপ উপস্থিত হওয়ার আগে এই পরিমাণ নিম্নগামী পিস্টন চলন পাচ্ছি সুতরাং সেখানে কিছুটা কার্য উৎপন্ন হওয়ার জন্য সর্বাধিক চাপ বিন্দুতে কম সুযোগ রয়েছে এবং সেইজন্য আমরা সর্বাধিক পরিমাণে কাজ পাচ্ছি না সুতরাং এটি প্রাথমিক কারণ এই দহন প্রক্রিয়ার জন্য কিছু পরিমাণ সময়ের প্রয়োজনের কারণে সর্বাধিক চাপ এবং ক্ষুদ্রতম আয়তন একে অপরের সাথে সামঞ্জস্য রাখে না জ্বলনের জন্য প্রয়োজনীয় সময়টি বিভিন্ন কারণের উপর নির্ভর করতে পারে কয়েকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলি হল শিখার বেগ এটি হল যে গতির সাথে শিখার প্রসার ঘটায় বা শিখা সম্মুখের তাজা জ্বালানী বায়ু মিশ্রণের মধ্যে প্রসার করে এটি আবার আপনি যে জ্বালানী ব্যবহার করছেন তার প্রকৃতিজ্বালানী বায়ুর অনুপাত বা বায়ু জ্বালানীর অনুপাত বা আপনি সমতা অনুপাত বলতে পারেন এটি আপনি যে দহন কক্ষ ব্যবহার করছেন তার আকার এবং আকৃতির উপর নির্ভর করে এবং এটি আরো দহন শুরু হওয়ার বিন্দু থেকে দূরত্বের উপর নির্ভর করে যা হল আপনি যেখানে স্ফুলকিটি সরবরাহ করছেন সেখান থেকে দহন কক্ষের অন্য প্রান্ত পর্যন্ত এই ব্যাখ্যাগুলির কোনওটির বিশদে যাওয়ার দরকার নেই তবে আমরা বুঝতে পারি যে জ্বলনের জন্য সময়ের প্রয়োজনটি বিভিন্ন কারণের উপর নির্ভর করতে পারে এবং তাই এই সময়ের প্রয়োজনটিকে নিয়ন্ত্রণ করা এটি খুব কঠিন হয়ে ওঠে কারণ আমাদের একসাথে বেশ কয়েকটি বিষয়কে নিয়ে আলোচনা করতে হবে সুতরাং জ্বলনের জন্য সময়ের প্রয়োজনীয়তা হ্রাস করার চেষ্টা করার পরিবর্তে আমাদের কাছে আরও ভাল বিকল্প হল আমরা যে মুহূর্তে স্ফুলকিটি হয় সেই সময় লক্ষ্য রাখা ২ নং বিন্দুতে স্ফুলকিটি সরবরাহ করার পরিবর্তে আমরা সাধারণত এটি কিছুটা আগে সরবরাহ করতে পছন্দ করি তবে কত তাড়াতাড়ি এটির জন্য এক ধরণের অপ্টিমাইজেশনও প্রয়োজন একটি উদাহরণ এখানে দেখানো হয়েছে এখানে স্ফুলকিটি শীর্ষ ডেড সেন্টার এ প্রদান করা হয়েছে যা ২নং বিন্দু তাই চূড়ান্ত চাপ ক্রমবর্ধমান তবে চূড়ান্ত সর্বোচ্চ চাপ যা এই নির্দিষ্ট আয়তনে পৌঁছেছে যা আপনার যে ন্যূনতম সম্ভাব্য আয়তনের তুলনায় খুব বড় আয়তনের এই পার্থক্যটি আপনি দেখতে পাবেন চিত্রটিতে কিছু সংখ্যা দেওয়া আছে আমি গণসানের ইন্টার্নাল কম্বুশান ইঞ্জিনস বই থেকে এই চিত্রটি নিচ্ছি আপনি এই বইটি দেখতে পারেন আপনার সেখানে একই চিত্র থাকবে আপনি যদি এই পরামিতিগুলির ব্যবহার করে জ্বালানী বায়ু বিশ্লেষণ সম্পাদন করতে ফুয়েল এয়ার চক্র নিয়ে কাজ করেন তবে আপনি ৩২৩ এর দক্ষতা এবং ১০২ বারের গড় কার্যকর চাপ পাবেন যেখানে শীর্ষ ডেড সেন্টার এ ফুলকি প্রদত্ত হয় এবং জ্বলনের জন্য কিছু সময়ের প্রয়োজন যা আপনাকে ৩' বিন্দুতে সর্বাধিক চাপ দিচ্ছে আপনিই কেবলমাত্র ২৪১ দক্ষতা পাচ্ছেন অর্থাৎ দক্ষতার প্রায় ৮ অপচয় হচ্ছে এটি আমরা ফুয়েল এয়ার চক্র থেকে যা পাচ্ছি তার প্রায় ১ এর ৪ অংশ এটি একটি উল্লেখযোগ্য পরিমাণ অপচয় আমরা যদি স্ফুলকিটি আগে সরবরাহ করি এখানে স্ফুলকিটি ৩৫০ আগেই সরবরাহ করা হয়েছে এখন চিত্রটি দেখুন এখানে আমরা স্ফুলকিটি অনেক আগে সরবরাহ করছি যাতে সর্বাধিক চাপের বিন্দু শীর্ষ ডেড সেন্টার এ অর্থাৎ ক্ষুদ্রতম আয়তনের বিন্দুতে উপস্থিত হয় এবং আমরা এটি পেতে বেশ সফল সর্বাধিক চাপও বেশ বেশি তবে দেখুন এই অংশে আমরা কী করছি জ্বলন যেহেতু এই মুহুর্তে শুরু হয় এখন আমাদের কাছে উচ্চ চাপ তাপমাত্রায় গ্যাসগুলি আছে এবং এই গ্যাসগুলি প্রসারিত করার চেষ্টা করে এবং পিস্টনটিকে এই দিকে চালিত করার চেষ্টা করে তবে সংকোচন প্রক্রিয়াটি এখনও চলছে তাই পিস্টনটি আসলে এই দিকে এগিয়ে চলেছে সুতরাং সংকোচন প্রক্রিয়ার পরবর্তী অংশের সময় পিস্টনকে আসলে এই উচ্চ তাপমাত্রা উচ্চ চাপযুক্ত গ্যাসের বিরুদ্ধে কাজ করতে হয় যা বিপরীত দিকে প্রসারিত করার চেষ্টা করছে সুতরাং আমাদের এই সংকোচন প্রক্রিয়াটি চালিয়ে যাওয়ার জন্য আরও কিছু কাজ ব্যয় করা দরকার যা উৎপন্ন কাজ বা দক্ষতায় আরও কিছু অপচয় ঘটায় চিত্রটিতে প্রদর্শিত সংখ্যাগুলি দেখুন এটি আগের ক্ষেত্রের মতই একই চক্র ফুয়েল এয়ার চক্রটি ৩২২ এর তাপ দক্ষতা গণনা করে তবে আমরা আসলে ২৩৯ এর দক্ষতা পাচ্ছি যা আগেরটি তুলনায় আরও কম সুতরাং এটি দেখায় যে আমাদের কোন মুহূর্তে স্ফুলকিটি সরবরাহ করতে হবে তা সম্পর্কে আমাদের এক ধরণের অপ্টিমাইজেশন করা দরকার শীর্ষ ডেড সেন্টারে স্ফুলকি সরবরাহ করা কখনই একটি ভাল বিকল্প নয় একইভাবে প্রচুর পরিমাণে স্ফুলকিটিকে এগিয়ে নিয়ে আসাও কোনও ভাল বিকল্পও নয় কারণ আমাদের সংকোচনের জন্য বেশি পরিমাণ কাজ দরকার হওয়ার কারণে আমরা কিছু পরিমাণ কার্য হারাব সর্বোত্তম স্ফুলকিটি সাধারণত ১৫ থেকে ৩০০ এর পরিসরে অথবা ১৫ থেকে ২৫০ এর পরিসরে এগিয়ে নিয়ে আসা হয় এবং এই ধরনের চিত্রটি প্রত্যাশা করতে পারেন এখানে স্ফুলকিটি এই নির্দিষ্ট বিন্দুতে সরবরাহ করা হয়েছে যখন পিস্টনটি শীর্ষস্থানীয় ডেড সেন্টারে পৌঁছে এই মুহুর্তে চাপ বাড়ছে তবে ৩৫০ স্ফুলকিটি এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রেটির তুলনায় বেশ কম এবং এটি হল সর্বাধিক চাপ যা আমরা পাচ্ছি এটি স্ফুলকিটি যখন ৩৫০ এ সরবরাহ করা হয়েছিল তখন তার চেয়ে অবশ্যই কম তবে শীর্ষস্থানীয় ডেড সেন্টারের চেয়ে পরিস্থিতির তুলনামূলকভাবে বেশি এবং আমরা এখানে চক্রের যে দক্ষতা পাচ্ছি তা হল ২৬২ যেহেতু সর্বোচ্চ চাপটি ৩৫০ স্ফুলকি এগিয়ে আনার তুলনায় কম হলেও আমরাও এই অংশে কোনও কাজ হারাচ্ছি না এবং তাই আমরা শেষ পর্যন্ত দক্ষতার একটি উচ্চ পরিমাণ পেয়ে যাচ্ছি একটি ঘটনার আলোচনা দেখানো হয়েছে এটি একটি এসআই ইঞ্জিনের সংকোচন অনুপাতের মান ৬ তাহলে এয়ার স্ট্যান্ডার্ড চক্র বা আদর্শ চক্র দ্বারা গণনা করা আপনার তাপ দক্ষতাটি কী হবে আমরা জানি যে ওটো চক্রের দক্ষতা হল 𝜂 1 − 1rk 1 আসুন আমরা ধরি k ১৪ নিচ্ছি তবে যদি আপনি সংখ্যাটি প্রতিস্থাপন করেন 𝜂 1 −161 041 −1604≈ 512 সুতরাং এটি আপনার এয়ার স্ট্যান্ডার্ড চক্র দ্বারা নির্মিত তাপ দক্ষতা এখন আপনি যখন একই অবস্থা ব্যবহার করে ফুয়েল এয়ার চক্রটি করছেন তখন আপনার দক্ষতা আসলে ৩২২ এ চলে আসে সুতরাং আদর্শ চক্রের দক্ষতার তুলনায় ফুয়েল এয়ার চক্রের দক্ষতায় প্রায় ২০ হ্রাস ঘটেছে এবং এই প্রকৃত চক্র দক্ষতা আমরা জানি যে ফুয়েল এয়ার চক্রের দক্ষতার খুব কাছাকাছি থাকবে অতএব আমরা এয়ার স্ট্যান্ডার্ড থেকে যে দক্ষতা পাচ্ছি তা অত্যন্ত ভুল আমরা বাস্তবে যা অর্জন করতে পারি তার থেকে অনেক আলাদা সর্বাধিক চাপ এবং তাপমাত্রার মানগুলিও দেয় বা সর্বোচ্চ চাপ ৪৪ বার এবং গড় কার্যকর চাপ ১০২ আপনি একটি গণনা করার চেষ্টা করতে পারেন যেখানে আপনি সংকোচনের শুরুতে চাপটি ১ বারের সমান এবং তাপমাত্রা ৩০০ K এর সমতুল্য নিয়ে সংকোচনের অনুপাতও দেওয়া হয় সেখান থেকে গননা করার চেষ্টা করুন চক্রের সর্বাধিক চাপ এবং গড় কার্যকর চাপ কী হতে পারে এখন আসল চক্র যেখানে আমাদের আগে স্ফুলকি সরবরাহের বিকল্প রয়েছে ফুয়েল এয়ার চক্রে কোনও আগে দেওয়ার বিকল্প নেই পিস্টন শীর্ষে ডেড সেন্টারে পৌঁছালেই স্ফুলকি সরবরাহ করতে হবে প্রকৃত চক্রে যদি আমরা শীর্ষ ডেড সেন্টারে স্ফুলকি সরবরাহ করি তবে দক্ষতা ২৪১ যা আমরা সবেমাত্র দেখেছি যখন এটি ৩৫0 দ্বারা এগিয়ে আনা হয় দক্ষতা এমনকি কম হয় ২৩৯ তবে একটি ১৭0 এগিয়ে আনা হলে যা এই বিশেষ ক্ষেত্রেটি যা আপনাকে ২৬৩ ফলাফল দিচ্ছে যা আমাদের ফুয়েল এয়ার চক্রের দক্ষতার প্রায় ৮০ এখনও ৮১ সুতরাং এটি আমরা সর্বদা অর্জন করার চেষ্টা করি আমরা একটি বিন্দুকে অনুকূল করতে চেষ্টা করি যেখানে আপনার স্ফুলকিটি সরবরাহ করা উচিত্ এবং সে ক্ষেত্রে প্রকৃত চক্র থেকে উচ্চতর আউটপুট পাওয়ার চেষ্টা করতে হবে মাঝে মাঝে স্ফুলকিটি ইচ্ছাকৃতভাবে সর্বোত্তম স্ফুলকি এগিয়ে আনার জায়গা থেকে দেরি করে সরবরাহ করা হয় যাতে ধাক্কা দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় নিষ্কাশনের ধোঁয়াকে হ্রাস এবং হাইড্রোকার্বন এবং কার্বন মনোক্সাইডের নির্গমন হ্রাস করার জন্য সুতরাং এটি আমাদের সময় অপচয় আমাদের তাপ কারণে চলে আসা যাক তাপ হ্রাস খুব সোজাভাবে সিলিন্ডার প্রাচীর এবং সিলিন্ডার মাথার মাধ্যমে শীতল মাধ্যমের মধ্যে প্রথমে সিলিন্ডার গ্যাসের অপচয়কে বোঝায় এবং এটি যেমন প্রভাব হিসাবে আমি উল্লেখ করেছি এমনকি যখন আমরা ১৭0 স্ফুলকিটি অগ্রিম সরবরাহ করছি তখনও আপনার সময়ের অপচয় হল এই অংশটি এবং এই অংশটি তাপের অপচয় যা ১২ প্রদত্ত এবং নিষ্কাশনের ধাক্কা যা আমি পরবর্তী স্লাইডে আসছি যা প্রায় ২ সুতরাং ফুয়েল এয়ার আমরা যে কর্মদক্ষতা পাচ্ছি তা বাস্তব চক্রে ২০ কম হয় তাপমাত্রা অপচয় সরাসরি গ্যাসের তাপমাত্রা হ্রাসের উপর প্রভাব ফেলে এবং এর ফলে চাপের হ্রাস ঘটায় যাতে সরাসরি চূড়ান্ত উৎপন্ন কার্য এবং ইঞ্জিনের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে এবং তারপরে নিষ্কাশনের নেমে আসা অপচয় এটি নিষ্কাশন ভালভের আগে থেকে খোলার কারণে শক্তির অপচয় হিসাবে উল্লেখ করা হয় তাত্ত্বিকভাবে প্রসারণ প্রক্রিয়া শেষে পিস্টন শীর্ষ ডেড সেন্টারে পৌঁছালে নিষ্কাশন ভালভটি খোলা উচিত তবে সত্যিকারের প্রসারণ স্ট্রোকের শেষে বলতে গেলে সিলিন্ডারের অভ্যন্তরে গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চেয়ে অনেকটাই বেশি এটি সাধারণত ৫ থেকে ৭ বারের মধ্যে থাকে যেখানে বাইরের চাপ ১ বার থাকে এখন আমরা যদি এই ধরনের চাপের বিরুদ্ধে নিষ্কাশন ভালভটি খুলতে চাই তবে আমাদের কিছু পরিমাণ কাজ অপচয় হবে এবং তাই প্রায়শই পিস্টন শীর্ষ ডেড সেন্টারে পৌঁছানোর আগেই নিষ্কাশন ভালভটি খোলা হয় যেহেতু পিস্টন তখনও তার সম্প্রসারণের স্ট্রোকের মধ্য দিয়ে চলে ভালভটি শীর্ষ ডেড সেন্টারে কয়েক ডিগ্রি আগে খুলে যায় ফলে ভালভটি মসৃণ ভাবে খুলতে পারে এবং ভালভের খোলার সময় কাজের পরিমাণ কম হয় তবে একই সাথে আমাদের বুঝতে হবে যে আমরা যখনই নিষ্কাশন ভালভটি খুলব তখনই প্রসারণের কাজ বন্ধ হয়ে যাবে কারণ একটি ভালভ রয়েছে যার মাধ্যমে অবিলম্বে গ্যাস বেরিয়ে যেতে পারে ভালভটি খোলা রয়েছে এবং তাই আপনার প্রসারণ ঘটানোর কোনও উপায় নেই সুতরাং আবার খোলার সময় আবার একধরণের অপ্টিমাইজেশন প্রয়োজন যাতে আমরা সর্বাধিকতর কাজ পেতে পারি তবে আমরা এই নিচে নামা বিষয়টিকে ছোট হিসাবে দেখতে পারি এটি চিত্রের উপস্থাপনা যখন পিস্টনটি যখন উপরের দিকে উঠছে প্রবেশ এবং নিষ্কাশন ভালভ দুটোই বন্ধ থাকে এটি দেখুন এটি প্রবেশের চাপ এবং তাপমাত্রা এটি নিষ্কাশন করার পাশের চাপ এখন এটি দুটি পদক্ষেপের সংমিশ্রণ প্রথম ধাপটি হলো নেমে যাওয়া নেমে যাওয়া মানে পিস্টন শীর্ষ ডেড সেন্টারে পৌঁছানোর আগেই আমরা নিষ্কাশন ভালভটি খুলি এটি আপনার শীর্ষ ডেড সেন্টার অবস্থান হতে পারে তবে তবুও পিস্টনটি শীর্ষ ডেড সেন্টারের অনেকটা ডিগ্রিই নীচে এই সময়ে আমরা নিষ্কাশন ভালভটি খুলে দিয়েছি যেটা নেমে যাওয়া নামে উল্লেখ করা যায় এবং এর পরে এটি একটি সরল স্থানচ্যুতি কারণ পিস্টন যেমন উপরের দিকে উঠে চলেছে সুতরাং এটি সমস্ত বায়বীয়কে বাইরে যেতে বাধ্য করবে যার ফলে কম পরিমাণ কাজের প্রয়োজনের হবে বা আমার বলা উচিত যে ইঞ্জিন সিলিন্ডারে আরো প্রাকৃতিক স্কেভেনজিং প্রক্রিয়াটি হবে এর মাধ্যমে আমরা পোড়া সমস্ত গ্যাস বার করে দিতে পারি তবে আমরা যখন এই অবস্থানে নিষ্কাশন ভালভটি খুলি প্রসারণ স্ট্রোকটিও এখানে বন্ধ হয়ে যায় প্রসারণটি শীর্ষ ডেড সেন্টার অবস্থানে যাওয়ার পরিবর্তে কেবলমাত্র এই বিন্দু পর্যন্ত হয় এখন যদি আমরা একটি চাপ বনাম আয়তন লেখচিত্রের চিত্রিত করি তবে আদর্শ চক্রের ক্ষেত্রে নিষ্কাশন ভালভটি এখানে খোলা উচিত তবে পিস্টন নীচের ডেড সেন্টারে পৌঁছানোর পরে যদি নিষ্কাশন ভালভটি খোলে তবে এই বিন্দুযুক্ত রেখাটি হল সংশ্লিষ্ট উৎপন্ন কাজের মান কারণ এখানে এই সময়ে চাপটি এখনও বেশি এবং সিলিন্ডারের অভ্যন্তরে এবং বাইরের মধ্যে চাপের পার্থক্যকে কাটিয়ে উঠতে আপনাকে কিছু পরিমাণ কার্য করতে হবে যদি আমরা খুব তাড়াতাড়ি নিষ্কাশন ভালভটি খুলি তবে সেই এই নির্দিষ্ট রেখার দ্বারা বর্ণনা করা হয়েছে এখানে এই মুহুর্তে প্রসারণ নিজেই থামবে এবং তাই আমরা নিষ্কাশিত কাজের একটি উল্লেখযোগ্য অংশ হারাচ্ছি সর্বোত্তম খোলা টি এখানে কোথাও রয়েছে আমরা অবশ্যই কিছু পরিমাণ প্রসারণের কাজ হারাচ্ছি তবে একই সাথে আমরা নিচে যাওয়া ক্ষয়টি কমিয়ে ফেলেছি যার ফলে এক ধরণের ভারসাম্য বজায় রাখছি সুতরাং আমরা এটিকেই নিষ্কাশনের নেমে যাওয়া ক্ষয় হিসাবে উল্লেখ করি আমরা আগেই বলেছি যে নিষ্কাশনের নেমে যাওয়াটি জ্বালানী বায়ু দক্ষতার প্রায় ২ থেকে ৩ হতে পারে সুতরাং এটি এক ধরনের টেবিল আকারে একটি তালিকা আমরা ৬০ এর দক্ষতা সম্পন্ন একটি এয়ার স্ট্যান্ডার্ড চক্র সম্পর্কে কথা বলছি কারণ তাপীয় আপেক্ষিক তাপ এবং রাসায়নিক উপাদানের পরিবর্তনের কারণে ১৩৩ লোকসান ঘটেছে সুতরাং আমরা এই ৬০ ১৩৩ এর সমান ৪৬৭ জ্বালানী দক্ষতা পাই কারণ ফুয়েল এয়ার চক্রটি তাত্ত্বিক চক্র যা আপেক্ষিক তাপের তাপমাত্রা নির্ভরতা এবং বিয়োজন বিক্রিয়া গুলির দিকে লক্ষ্য রাখে সুতরাং আমাদের ফুয়েল এয়ার চক্রের দক্ষতা ৪৬৭ যা তাত্ত্বিক চক্র দ্বারা গণনা করার তুলনায় ১৩৩ কম এখন সেই ফুয়েল এয়ার চক্রের সাথে আমাদের এই জ্বলনের সময় হ্রাস এবং অসম্পূর্ণ জ্বলন ক্ষতি যুক্ত করতে হবে এই দুজনকে একসাথে এই ক্ষেত্রে প্রায় ৬৫ এর সময়ের ক্ষতি হিসাবে উল্লেখ করা যেতে পারে তারপরে সরাসরি তাপমাত্রা হ্রাস ৩৫ এবং নিষ্কাশন নেমে যাওয়া ক্ষতি ০৫৫ এবং পাম্পিং ক্ষতি ০৪ রয়েছে সুতরাং এই দুটি একসাথে প্রায়শই নিষ্কাশন নিমে যাওয়া ক্ষয় হিসাবে উল্লেখ করা হয় যা এই ক্ষেত্রে ০৯ সুতরাং আপনার মোট নির্দিষ্ট তাপ দক্ষতাটি কী হবে এটিই আমরা আপনার ফুয়েল এয়ার চক্র থেকে যা পাচ্ছি যা ৪৬৭ অপচয় সময় অপচয় এই ক্ষেত্রে ৬৫ তাপীয় অপচয় ৩৫ নিষ্কাশন নেমে আসার ক্ষতি ০৯ আপনাকে প্রদত্ত ৩৫৮ প্রকৃত চক্রের তাপ দক্ষতা বা আমার বলা উচিত প্রকৃত চক্রের মোট নির্দিষ্ট তাপ দক্ষতা সেখান থেকে একবারে আমরা এই ঘর্ষণজনিত অপচয়টি যা ৩২ বিয়োগ করার ফেললে আমরা প্রকৃত ব্রেক তাপ দক্ষতা পাই এখানে একটি লেখার ত্রুটি রয়েছে এটি ৬ নয় এটি কেবল মোট একটি তাপ দক্ষতা বা তাপ অশ্বশক্তি বিয়োগ ঘর্ষণজনিত ক্ষতির কেবল নির্দেশ করে এবং তারপরে আমরা একটি প্রকৃত চক্রের কার্যপ্রণালী সম্পর্কেও কথা বলতে পারি যেটির সিলিন্ডার পুরোপুরি ভার না নিয়ে অর্ধেক ভার সহ কাজ করছে এখন আপনি দেখতে পাচ্ছেন যে প্রকৃত চক্র এবং ফুয়েল এয়ার চক্রের গণনাতে কোনও পার্থক্য নেই কারণ প্রকৃত চক্র কেবলমাত্র সংকোচনের অনুপাতের প্রভাব বিবেচনা করে তবে ফুয়েল এয়ার চক্রটি সংকোচনের অনুপাত এবং বায়ু জ্বালানির অনুপাত বিবেচনা করে কিন্তু ভারএর পরিমাণের ওপর নির্ভর করে না এবং ভারের পরিমাণের প্রভাবটি মূলত এই তাপ হ্রাসের কারণের উপর আসবে যা কম ভারএ বৃদ্ধি পায় এবং পাম্পিং লোকসানও যা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং স্পষ্টভাবে ঘর্ষণ দ্বিগুণ হয়ে যাবে সিলিন্ডার প্রাচীরের সাথে পিস্টনের চলাচল বা পিস্টন ঘষার কারণে ঘর্ষণ আসে যাই ভার থাকুক না কেন ঘর্ষণজনিত ক্ষয় একই থাকে এবং এর জন্য ঘর্ষণ ক্ষয় ও সুতরাং একই পরিমাণ ভারের জন্য আপনি বলতে পারেন যে ঘর্ষণ ক্ষয় দ্বিগুণ বেড়েছে এখানে এই পাম্পিং ক্ষতিটি এটি মূলত প্রবেশ এর দিকে এবং নিষ্কাশনের দিকের চাপের পার্থক্য কে বোঝায় কারণ আমাদের শোষণের দিকে জ্বালানী বায়ুর মিশ্রণটি প্রায় ১ বারের চাপে সরবরাহ করা হয় যদিও নিষ্কাশনের দিক ধরুন আমি আগেই উল্লেখ করেছি যে চাপটি সাধারণত ৫ থেকে ৭ বারের মধ্যে থাকে সুতরাং আমরা আইসি ইঞ্জিনের বাইরে দাঁড়িয়ে থাকা কারও দিক থেকে কল্পনা করতে পারি সে বলতে পারে যে আমরা ১ বার চাপে বায়ু বা কিছু গ্যাস ১ বার চাপে সরবরাহ করছি যা ৫ থেকে ৭ বার চাপে বেরিয়ে আসছে সুতরাং আমরা প্রকৃতপক্ষে শোষণের দিকে ১ বারের নিম্নচাপ থেকে বাতাস নিষ্কাশনের দিকে ৫ থেকে ৭ বারের উচ্চ চাপে পাম্প করছি এবং সেই ক্ষতি বা যা প্রয়োজন তা হল পাম্পিং ক্ষতি বলে সুতরাং পাম্পিং অপচয় এবং নিষ্কাশনের নেমে যাওয়া ক্ষতি প্রায়শই একসাথে বা পৃথকভাবে বিবেচিত হয় তবে ভারের উপর তাদের নির্ভরতা ভিন্ন যেমন নিষ্কাশনের নেমে যাওয়া ক্ষতি একই রকম থাকে তবে পাম্পিং ক্ষতি যা ভার হ্রাসের সাথে বাড়তে থাকে সুতরাং তাপীয় চাপ পাম্পিং ক্ষতি এবং ঘর্ষণজনিত ক্ষতির কারণে অর্ধেক ভারে প্রকৃত ব্রেক তাপ দক্ষতায় ৬৩ হ্রাস পাচ্ছি এখন আমরা জানি যে প্রকৃত চক্রটিতে বিভিন্ন ধরণের অপচয় রয়েছে এবং এই বিষয়গুলি কে ঠিক করতে আমাদের ভালভ খোলার এবং বন্ধ হওয়ার সাথে সাথে স্ফুলকির সময় নিয়েও বিবেচনা করতে হবে সময়ের মতো ক্ষয়টি কেবলমাত্র একটি স্ফুলকি অবস্থানের উপযুক্ত সামঞ্জস্যের মাধ্যমে হ্রাস করা যায় একইভাবে নিষ্কাশনের নেমে যাওয়া ক্ষতির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে যখন কখন নিষ্কাশন ভালভ খোলা উচিত এবং তাই আমরা প্রায়শই এমন কোনও বিষয়ে কথা বলি যা ভালভের সময় লেখচিত্র হিসাবে পরিচিত যা নির্ধারণ করে যে আমাদের কোন অবস্থানে কোন ভালভ খুলতে হবে বা কোন ভালভটি বন্ধ করা উচিত এটি দেখুন এটি আদর্শ চক্র এবং ফুয়েল এয়ার চক্র উভয়ের জন্য আদর্শ দৃশ্য পিস্টন শীর্ষ ডেড সেন্টারে থাকলে প্রবেশের ভালভটি খোলে আইভিও একটি প্রবেশের ভালভ খোলা বোঝায় সুতরাং এর পাশাপাশি আমাদের শোষণ স্ট্রোকটি ও চলছে এবং এই নির্দিষ্ট সময়ে প্রবেশের ভালভ বন্ধ হয়ে যায় তাই ১৮০0 তে আমাদের শোষণ স্ট্রোক রয়েছে তারপরে আমাদের সংকোচন চলছে এখানে উভয় ভালভ বন্ধ রয়েছে এবং পিস্টন শীর্ষ ডেড সেন্টারে ফিরে না যাওয়া পর্যন্ত সংকোচন অব্যাহত রয়েছে এটিই সেই জায়গা যেখানে এসআই ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জ্বলন শুরুর জন্য স্ফুলকি সরবরাহ করতে পারি বা সিআই ইঞ্জিনের ক্ষেত্রে জ্বালানী সরবরাহ করতে পারি সুতরাং আমাদের জ্বলন আছে এবং আদর্শ চক্রে আমরা দহনকে তাৎক্ষণিক বলে ধরে নিয়েছি সুতরাং পিস্টন কেবলমাত্র টিডিসি তে থাকলে দহন সম্পন্ন হয় তারপরে এই ১৮০0 ধরে আমাদের ক্ষমতা বা প্রসারণ স্ট্রোক রয়েছে এবং যখন পিস্টন নীচের ডেড সেন্টারে পৌঁছে যায় তখন আমরা নিষ্কাশন ভালভটি খুলি এবং এটি অর্ধ ঘূর্ণন পর্যন্ত খোলা থাকে সুতরাং এখানেই নিষ্কাশন ভালভ বন্ধ হয় সুতরাং এটি তাত্ত্বিক চক্র কিন্তু বাস্তবে আমাদের আরও কিছু করতে হবে জ্বালানী বায়ু মিশ্রণটি আমরা যা সরবরাহ করতে চাই যদি কিছু অতিরিক্ত পরিমাণ সময় থাকে তবে তা সর্বদা ভাল যাতে আমরা আরও আরও বেশি পরিমাণে জ্বালানী সরবরাহ করতে পারি এবং সুতরাং শীর্ষ ডেড সেন্টারে প্রবেশের ভালভটি খোলার পরিবর্তে আমরা এটিকে একটু আগে খুলে দেওয়া পছন্দ করি এবং আমরা সাধারণত এখানে কোথাও আসি শীর্ষ ডেড সেন্টারে আগে ২৫ থেকে ৩০০ এরমধ্যে এবং এটি এখান থেকে শুরু করে শোষণ করার জন্য উন্মুক্ত থাকে এবং এটি এখানেও বন্ধ হয় না কারণ এই সময়ে পিস্টনটি শোষণের দিক থেকে সবচেয়ে দূরে থাকে এবং সিলিন্ডারের অভ্যন্তরে তৈরি হওয়া উচ্চ শূন্যতার কারণে জ্বালানী বায়ু মিশ্রণটি এটির মধ্যে খুব দ্রুত প্রবাহিত হয় এবং এই মিশ্রণের গতিটি ব্যবহার করার জন্য আমরা প্রবেশের ভালভটি খোলা রাখি এবং প্রবেশের ভালভটি সম্ভবত অন্য কোথাও এখানে বন্ধ হতে দেওয়া হয় সুতরাং এই প্রবেশের ভালভের বন্ধ হওয়া এখানে কোথাও আসে যা বিলম্বিত হয় এবং সংকোচন কেবল এই বিন্দু থেকে শুরু হতে পারে সুতরাং সংকোচন টি অব্যাহত থাকে এবং স্ফুলকির ব্যাপারটি যেমনটি আমরা সবেমাত্র আলোচনা করেছি আপনাকে ২০ থেকে ২৫০ ব্যাপ্তির মধ্যে স্ফুলিঙ্গটি সর্বোত্তমভাবে এগিয়ে নেওয়া দরকার সুতরাং স্ফুলকিটি সম্ভবত এখানে কোথাও রয়েছে সুতরাং সংকোচনের স্ট্রোক এটি জুড়ে বিস্তৃত হয় প্রকৃতপক্ষে এই অংশেও আমরা সংকোচন করতে পারি তবে এখানে এটি তাজা জ্বালানী বায়ু মিশ্রণের সংকোচন নয় এটি উচ্চ তাপমাত্রার দহন গ্যাসগুলির সংকোচন তারপরে প্রসারণ স্ট্রোকটি এই বিন্দু থেকে শুরু হয় এটি আমাদের নিষ্কাশন ভালভটি না খোলা পর্যন্ত অব্যাহত থাকে এবং আমরা যেমনটি উল্লেখ করেছি নিষ্কাশন নেমে যাওয়া ক্ষতি হ্রাস করতে আপনি জানেন যে নিষ্কাশন ভালভটি নিম্ন ডেড সেন্টারে খোলার পরিবর্তে আমরা এটি এখানে কোথাও খুলি যার ফলে কৌণিক অর্থে এই পরিমাণ শক্তি হ্রাস ঘটে এটিই আমরা ভালভের সময় লেখচিত্র হিসাবে উল্লেখ করেছি এটি একটি প্রতীকস্বরূপ ভালভের সময় লেখচিত্র যা ৪ স্ট্রোক এসআই ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনের জন্য দেখানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে প্রবেশের ভালভটি ১৫0 দ্বারা এগিয়ে এসে খোলে এবং বন্ধ ৩০0 স্থগিততে করা হয়েছে একইভাবে নিষ্কাশনের ভালভ নীচের ডেড সেন্টারের ৫০০ আগে খোলে এবং শীর্ষ ডেড সেন্টারের ২০০ পরে বন্ধ হয় এটি হল উভয় ভালভের জন্য আমরা এগুলি যেখানে তাদের খুলতে হবে তার চেয়ে আগে খুলেছি এবং যেখানে সেগুলি বন্ধ করা উচিত তার চেয়ে আপনি পরে সেগুলি বন্ধ করেছেন সুতরাং কার্যকরভাবে আপনার শোষণ স্ট্রোক এই নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয় এবং এই নির্দিষ্ট বিন্দু অবধি অব্যাহত থাকে যা আদর্শ ক্ষেত্রে শোষণ ক্র্যাঙ্কের ১৮০০ ঘূর্ণনে অবিরত থাকা উচিত তবে আমাদের এখানে যা আছে তা হল ১৮০০ যুক্ত প্রবেশ ভালভের আগে খুলে যাওয়ার জন্য ১৫০ যুক্ত প্রবেশ ভালভের দেরি করে বন্ধ হওয়ার জন্য ৩০০ যার ফলে আপনাকে মোট ২২৫০ শোষণ প্রক্রিয়া দেয় এরপরে সংকোচন অন্যগুলির মতো সংকোচনের তাত্ত্বিক চক্র হিসাবে আপনার ১৮০০ নেওয়া উচিত তবে এখানে যখন প্রবেশের ভালভ বন্ধ করে দেওয়া হবে তখনই সংকোচন শুরু হতে পারে এটি সেই বিন্দু যেখানে প্রবেশের ভালভ বন্ধ হয় এবং তারপরে কেবল সংকোচন শুরু হতে পারে কারণ সংকোচনের জন্য উভয় প্রবেশ এবং নিষ্কাশন ভালভ বন্ধ করতে হবে তবেই কেবল চাপটি আয়তন হ্রাসের সাথে বাড়তে থাকবে সুতরাং সংকোচন এই মুহুর্তে শুরু হয় এবং এটি পিস্টন শীর্ষ ডেড সেন্টারে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকে সুতরাং ১৮০০ সংকোচন হওয়ার পরিবর্তে এটি ১৮০০ বিয়োগ প্রবেশের ভালভ বন্ধ হওয়ার ক্ষেত্রে দেরিযা এই লেখচিত্রে ৩০০ এর সমান হতে পারে সুতরাং ক্র্যাঙ্কের ঘূর্ণনের ১৫০০ ধরে সংকোচন চলে এরপরে স্ফুলকিটি রয়েছে আদর্শভাবে পিস্টন শীর্ষ ডেড সেন্টারে পৌঁছানোর পরে আমাদের স্ফুলকি সরবরাহ করা উচিত তবে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আপনাকে দহন প্রক্রিয়াতে কিছুটা সময় দিতে হবে এখানে আমরা স্ফুলকিটি এখানে কোথাও পরিচালনা করছি যা এই চিত্র অনুসারে ৩৫০ আগাম আদর্শভাবে ২০ থেকে ৩০০ এর মধ্যে রয়েছে সুতরাং স্ফুলকিটি শীর্ষ ডেড সেন্টারের ৩৫০ আগে সরবরাহ করা হয় এবং সেজন্য এই ব্যাপ্তিটির মধ্যে পিস্টনটি গ্যাসের মিশ্রণ বা তাজা জ্বালানী বায়ু মিশ্রণ নয় এটি দহন গ্যাসগুলির মিশ্রণ কে সংকুচিত করে পিস্টন শীর্ষ ডেড সেন্টারে পৌঁছানোর পরে প্রসারণ স্ট্রোক শুরু হয় এবং সেখান থেকে পিস্টন নীচের ডেড সেন্টারে দিকে যেতে শুরু করে তাই এটি প্রসারণটি এটি অব্যাহত থাকে যতক্ষণ না আমরা নিষ্কাশন ভালভ খুলি আমরা সবেমাত্র উল্লেখ করেছি যে নিষ্কাশন ভালভটি আসন্ন পিস্টনের গতিবেগটি ব্যবহার করার জন্য আদর্শভাবে যেখানে খোলা উচিত তার প্রায় ৫০০ আগে খোলা হয়েছে যাতে আমরা সহজেই এটি খুলতে পারি এবং এছাড়াও আমরা নিষ্কাশন গ্যাসগুলি বাইরে যেতে বাধ্য করতে পারি সুতরাং আদর্শ চক্রের ক্ষমতা স্ট্রোক বা সম্প্রসারণ স্ট্রোকটি এটি ১৮০০ নেওয়া উচিত ছিল তবে এই ক্ষেত্রে এটি ১৮০০ বিয়োগ অগ্রিম এবং নিষ্কাশন ভালভের কয়েক ডিগ্রি আগে খুলে যাওয়া যাই লেখচিত্রে ৫০০ সুতরাং প্রায় ১৩০০ এবং শেষ নিষ্কাশন আবার অন্য তিনটি প্রক্রিয়া অনুরূপ একইভাবে আদর্শগত ভাবে ১৮০০ ধরে হওয়া উচিত ছিল কিন্তু শোষণ প্রক্রিয়া অনুরূপ এটি ১৮০০ যুক্ত আগেই খুলে যাওয়ার জন্য ৫০০ এবং নিষ্কাশন ভালভের দেরি করে বন্ধ হওয়ার জন্য ২০০ সুতরাং এটি ২৫০০ এর বিস্তৃতির মধ্যে খোলা থাকে এটি দেখুন এখানে আমাদের এই সময় কাল ধরে প্রবেশ এবং নিষ্কাশন ভালভ উভয়ই খোলা রয়েছে সুতরাং যখন তাজা জ্বালানী বায়ু মিশ্রণটি প্রবেশ ভালভের মধ্য দিয়ে ভিতরে আসে সে সময় পোড়া গ্যাসগুলি নিষ্কাশন ভালভের দিকেও যায় এবং তাই আমরা যদি সাবধান না হই তবে খুব সম্ভাবনা রয়েছে যে তাজা মিশ্রণটিও নিষ্কাশন ভালভের মাধ্যমে বেরিয়ে যেতে পারে অতএব নকশা পর্যায়ে এটি বিবেচনায় রাখা হয় যে প্রবেশ ভালভের মাধ্যমে আগত জ্বালানী বায়ু মিশ্রণটি সরাসরি নিষ্কাশন ভালভের কাছে পৌঁছাতে সক্ষম না হয় সুতরাং এই সময়টিকে ভালভের সমাপতিত অংশ হিসাবে উল্লেখ করা হয় যা প্রায় ৩০ থেকে ৩৫০ হয় এটি একই চিত্র তবে একটি ৪ স্ট্রোক যুক্ত সিআই ইঞ্জিনের জন্য এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে প্রবেশের ভালভটি ২৫০ আগে খোলা হয়েছে এবং ২৫০ পরে বন্ধ হয়ে যায় যেখানে নিষ্কাশন ভালভটি ৫০০ আগে খোলে এবং ২৫০ পরে বন্ধ হয়ে যায় এবং জ্বালানীর প্রবেশ এই নির্দিষ্ট বিন্দুতে শুরু হয় এবং জ্বালানী প্রবেশ এই নির্দিষ্ট বিন্দুতে বন্ধ হয়ে যায় যার ফলে জ্বালানী প্রবেশের জন্য এই বিস্তৃটি দেয় অবশ্যই আমরা এখানে যা দেখাব সে সমস্ত সংখ্যায় একটি ৪ স্ট্রোকের এসআই ইঞ্জিনর জন্য তারা সকলেই সম্ভাব্য তারা সংশ্লিষ্ট পরিসর কে বোঝায় সুতরাং ভালভ খোলার এবং বন্ধ করার এবং এসআই ইঞ্জিনের স্ফুলকি সরবরাহ বা সিআই ইঞ্জিনের জ্বালানী সরবরাহ উপযুক্ত সময় দ্বারা আমরা উল্লেখযোগ্যভাবে বাস্তব চক্রের অপচয় কমাতে পারি যেমন সময় অপচয় অথবা নিষ্কাশন নেমে যাওয়া ক্ষতি কিন্তু তবুও বাস্তব চক্রের পক্ষে কখনই আপনাকে ফুয়েল এয়ার চক্রের সাথে তুলনীয় দক্ষতা দেওয়া সম্ভব হয় না এটি আমাদের ৫ নং মডিউলটির শেষের দিকে নিয়ে যায় যেখানে আমরা রিসিপোক্রেটিং ইঞ্জিনগুলির জন্য আদর্শ চক্র সম্পর্কে আলোচনা করেছি আমরা প্রাথমিকভাবে বায়ুর প্রমাণ অনুমানের সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করেছিলাম এর ভিত্তিতে আমরা একটি ফুয়েল এয়ার চক্র তৈরি করেছি যা বায়ুর প্রমাণ অনুমানের সীমাবদ্ধতার চারটি বিবেচনায় নেয় যেমন এটি আপেক্ষিক তাপের তাপমাত্রা নির্ভরতা এবং দহন গ্যাসগুলির বিয়োজন এবং সিলিন্ডার গ্যাসগুলির প্রকৃত উপাদান এবং দহন প্রতিক্রিয়ার কারণে মোলের সংখ্যার পরিবর্তন বিবেচনা করে তারপরে আজ আমরা প্রকৃত চক্রের ক্ষয়গুলি যেমন সময়ের ক্ষতি নিষ্কাশন নেমে যাওয়া ক্ষয় এবং তাপ স্থানান্তরের ক্ষতির বিষয়ে কথা বললাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অপচয় গুলির উপস্থিতির কারণে ফুয়েল এয়ার চক্র দ্বারা গণনা করা দক্ষতা প্রকৃত চক্রে উপলভ্য নয় বরং এটি ফুয়েল এয়ার চক্রের চেয়ে প্রায় ১৫ থেকে ২০ কম থাকবে সুতরাং এই ক্ষতিগুলিই আমরা আলাদাভাবে আলোচনা করেছি এবং অবশেষে আমরা ভালভের সময় লেখচিত্রটি নিয়ে আলোচনা করেছি এটি বিশেষত সময় হ্রাস এবং নিষ্কাশন নেমে যাওয়ার ক্ষতিগুলি কমানোর একটি প্রচেষ্টা সুতরাং এটি আমাদের পঞ্চম সপ্তাহের সমাপ্তি আপনি অনুগ্রহ করে এই আলোচনাটি পড়ুন আপনার অ্যাসাইনমেন্টস সমাধান করুন বইগুলি পড়ুন আপনার কোনও সন্দেহের জানার থাকলে এবং যদি আপনার এখনও কোন সন্দেহ থেকে থাকলে তবে আমাকে আবার লিখতে দ্বিধা করবেন না ধন্যবাদ